নমস্কার তো আজকের ক্লাসে আমরা আরও একটি ধারণা সম্পর্কে আলোচনা করবো যাকে বলা হয় ডুয়ালিটি ডুয়ালিটি ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় কিন্তু এই বিশেষ কোর্সে আমরা নির্দিষ্ট ভাবে বৈদ্যুতিক বর্তনীর সঙ্গে ডুয়ালিটির নিয়ে আলোচনা করবো তো বুঝে নেওয়া যাক ডুয়ালিটি কি তো যখন দুটি বর্তনী ডুয়াল তার মানে একটি বর্তনীর মেশ বিশ্লেষণ দিয়ে তৈরি সমীকরণ গাণিতিক ভাবে অন্য বর্তনীর নোডাল সমীকরণের সঙ্গে সমান হবে এটার মানে কি তারমানে যদি তুমি একটি বর্তনীর জন্য মেশ সমীকরণ লেখো এবং অন্য বর্তনীর জন্য নোডাল সমীকরণ লেখো তাহলে দুটি সমীকরণেরই গাণিতিক রূপ একই হবে যদি তুমি মনে করো কোনো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট কি iCdvdt অনুরূপভাবে ইনডাক্টারের দুই প্রান্তে ভোল্টেজ কতো vLdidt সুতরাং যদি তুমি এই দুটি সমীকরণ দেখো দেখবে গাণিতিক ভাবে এই দুটি সমীকরণ একই কারণ উভয়েরই ডেরিভেটিভের আগে একটি পদ আছে যেটা হলো v এর ddt এবং i এর ddt তো গাণিতিক দিক থেকে দেখতে গেলে এই দুটি সমীকরণের একই গাণিতিক রূপ আছে সেই জন্য এই দুটি সমীকরণ ডুয়াল তো সেক্ষেত্রে কি হবে তুমি বলতে পারো ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কারেন্ট ও ইনডাক্টারের দুই প্রান্তে ভোল্টেজ একে অপেরের ডুয়াল হবে ক্যাপাসিটেন্স ডুয়াল হবে ইনডাটেন্সের এবং অনুরূপভাবে ক্যাপাসিটারের দুই প্রান্তে ভোল্টেজ ডুয়াল হবে ইনডাটেন্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের সঙ্গে তো এইভাবে তুমি বলতে পারো বিভিন্ন উপাদান ও বিভিন্ন বৈদ্যুতিক চলরাশি একে অপরের ডুয়াল এখন এইগুলি হলো যথাযথ ভাবে ডুয়াল একটি বর্তনীর প্রতিটি মেশ সমীকরণ অনুরূপ নোডাল সমীকরণের সঙ্গে গাণিতিক ভাবে একই এক্ষেত্রে আমরা বলতে পারি যে উভই বর্তনীই যথাযথ ভাবে ডুয়াল তো ডুয়ালিটির মানে কি ডুয়ালিটি হলো যেকোনো ডুয়াল বর্তনীর একটি বৈশিষ্ট্য এখন একটি ঘটনা বিশ্লেষণে এই বিষয়টিকে বোঝা যাক তো একটি বর্তনী দেখা যাক যেটা এই চিত্রে দেখানো আছে আমরা কি করতে পারি আমরা প্রথম দুটি মেশ সমীকরণ লিখতে পারি তো মনে করা যাক আমরা যেটা আলোচনা করেছিলাম মেশ বিশ্লেষণে যদিও সেটা আমরা ডিসি বর্তনীতে প্রয়োগ করেছিলাম কিন্তু একই জিনিস প্রযোজ্য হবে যেখানে ডিসি উৎস নেই এক্ষেত্রে এটা সাইনোসইডাল কিন্তু এসি তেও নীতিটি একই হবে যেমনটি ছিলো ডিসি তে সুতরাং আমরা এক্ষেত্রে কি করতে পারি যদি তুমি দুটি বর্তনী নাও এবং আমরা মেশ কারেন্ট ধরি i1 ও i2 এক্ষেত্রে আমরা লিখতে পারি মেশ সমীকরণটি কেমন করে লিখতে পারি 3i14di1dt 4di2dt2cos 6t এখন এই নির্দিষ্ট মেশে আমরা কি ধরে নিয়েছি যে এই ক্যাপাসিটরের দুই প্রান্তে একটি প্রথমিক ভোল্টেজ আছে যেটা vC বলে পরিচিত এবং vC10 v তো তুমি মেশ সমীকরণ কিভাবে লিখবে তুমি দ্বিতীয় মেশের জন্য মেশ সমীকরণ লিখবে 4di1dt4di2dt180ti2dt5i2 10 এখন আমাদের কি করতে হবে আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে যেটা আমাদের বর্তনীকে যথাযথ ভাবে ডুয়াল করবে সুতরাং যেহেতু আগের সমীকরণটি মেশ সমীকরণ তাই তার ডুয়াল সমীকরণ হবে নোডাল সমীকরণ তো এখন আমাদের নোডাল সমীকরণটিকে লিখতে হবে তো আমরা কি করতে পারি আমরা মেশ সমীকরণকে নোডাল ভোল্টেজ দিয়ে প্রতিস্থাপিত করতে পারি তো এক্ষেত্রে i1 হলো মেশ কারেন্ট তো আমরা i1 কে v1 ও i2 কে v2 দিয়ে প্রতিস্থাপিত করতে পারি এবং আমরা এই দুটি সমীকরণের যথাযথ ভাবে ডুয়াল সমীকরণ লিখতে পারি 3v14dv1dt 4dv2dt2cos 6t 4dv1dt4dv2dt180tv2dt5v2 10 সুতরাং এখন আমরা দুটি সমীকরণ পেয়ে গেছি নোড গুলির জন্য এখন যদি তুমি এই দুটি নোডাল সমীকরণ দেখো তুমি খুব সহজেই যাচাই করতে পারবে যে এইগুলি মূলত দুটি নোড তো আমরা কি করছি আমরা প্রথমে এই দুটি সমীকরণ বিশ্লেষণ করবো এবং এর মানে কি বোঝার চেষ্টা করবো তো যখন আমরা এই দুটি সমীকরণকে দেখবো আমরা জানতে পারবো যে সেখানে দুটি নোড আছে তো আমরা প্রথমে কি করবো আমরা একটি লাইন আঁকবো যেটা প্রমান নোডকে প্রকাশ করবে কারণ প্রমান নোড যেকোনো ভাবেই দরকার এবং তারপর আমরা দুটি নোডকে প্রতিষ্ঠা করবো যেখানে ধনাত্মক v1 ও v2 অবস্থিত সুতরাং আমরা কি করছি আমরা একটি প্রমান নোডকে নিচ্ছি যেটা যেকোনো ভাবেই দরকার এবং তারপর যেহেতু আমরা i1 i2 ব্যবহার করছি তাহলে তার ডুয়াল রাশি হবে v1 ও v2 এখন 2cos 6t অ্যাম্পিয়ারের কারেন্ট উৎসটি যুক্ত আছে নোড 1 ও প্রমান নোডের মধ্যে যেহেতু এটা নোডাল সমীকরণ এবং এটা কারেন্টের মানকে প্রকাশ করছে যেটা শুধুমাত্র নোড 1 এর জন্যই তার মানে হলো কারেন্ট উৎসটি যুক্ত আছে নোড 1 ও প্রমান নোডের মধ্যে তো আমরা কি লিখতে পারি আমরা একটি সমপরিমানের কারেন্ট উৎসকে তৈরি করতে পারি কারণ ভোল্টেজ হলো 2cos 6t এবং কারেন্টের মানও একই হবে যেটা হলো 2cos 6t কিন্তু এক্ষেত্রে এটা হলো কারেন্ট উৎস এবং এটা যুক্ত আছে নোড 1 ও প্রমান নোডের মধ্যে এখন আমরা কিভাবে বিন্যাসকে নির্দিষ্ট করবো যদি তুমি এই ভোল্টেজটিকে দেখো দেখবে এটা ধনাত্মক কারেন্ট দিচ্ছে যেটা আমরা যেটা ধরে নিয়েছিলাম i1 সেই কারেন্টের দিকে যদি এটা হয় তাহলে তার ডুয়াল কারেন্ট উৎস হবে নোড দ্বারা প্রদত্ত কারেন্ট তারমানে কারেন্ট উৎসের দিক হলো v1 নোডের অন্তর্মুখী এইভাবে আমরা বলতে পারি নোড 1 এ কারেন্ট ধুকছে এখন যদি তুমি সমীকরণটি দেখো এটার আরও একটি অংশ আছে সেটা হলো 3v1 তো 3 তা কি 3 হলো কনডাকটেন্স কারণ এটা নোড সমীকরণে কারেন্টের মানকে প্রকাশ করে তো এটা হবে কারেন্ট ও 3 হবে কনডাকটেন্স তো 3 সিমেন্স কনডাকটেন্স হবে নোড 1 ও প্রমান নোডের মধ্যে কারণ এক্ষেত্রে এটা শুধুমাত্র নোড 1 এর মধ্যে যুক্ত আছে সুতরাং 3 সিমেন্স কনডাকটেন্স যুক্ত হবে শুধুমাত্র নোড 1 ও প্রমান নোডের মধ্যে এখন পরবর্তী সমীকরণে আসা যাক এখন দেখা যাক সেই পদগুলি যেগুলি উভয় নোডের জন্য একই নয় তো এই দুটি হলো কারেন্টের মান এবং এইগুলি হলো 8 হেনরি ইনডাক্টার ও 5 সিমেন্স কনডাকটেন্স যেটা শুধুমাত্র নোড 2 এ যুক্ত আছে কেন এটা ইনডাক্টার কারণ যদি তুমি ইনডাক্টারের দুই প্রান্তে ভোল্টেজ দেখো এটা হবে L di dt তো i হবে 1LvL dt যেহেতু এটা একটি ভোল্টেজ পদ তো যদি তুমি উভয়কে তুলনা করো তাহলে ইনডাকটেন্সের মান হবে 8 এবং vL হবে নোড 2 এর ভোল্টেজ তো এটা এখন হয়ে যাবে ইনডাকটেন্স এবং এটা হয়ে যাবে কনডাকটেন্স যেটা আমরা সমীকরণ 3 এ দেখেছি তো এই দুটি শুধুমাত্র নোড 2 এর সঙ্গে যুক্ত আছে তাই এটা সমান্তরালে আসবে 5 সিমেন্স কনডাকটেন্স ও 8 হেনরি ইনডাকটেন্স সুতরাং আমরা পেলাম বর্তনীর 123 ও 4 উপাদানগুলি তো এখন উভয় সমীকরণের একই উপাদানগুলিতে আসা যাক এবং এটা কি প্রকাশ করে এটা প্রকাশ করে 4 ফ্যারাড ক্যাপাসিটর কিকরে যদি তুমি এটা দেখো এটা হলো সেই কারেন্টের মান যেটা দুটি নোডকে যুক্ত করেছে তো যদি এটা কারেন্টের মান হয় তাহলে এটা কি বোঝাচ্ছে যদি তুমি ক্যাপাসিটর কারেন্ট ic এর সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপন করো তাহলে ic হলো C dvdt তো যদি তুমি এই দুটির তুলনা করো এটা হবে যাকে বলা হয় i1 এটা হবে i2 এবং i1 বিয়োগ i2 মানে যে মানটি দুটি নোডের মধ্যে যুক্ত আছে তো শেষমেশ আমরা যেটা পাবো সেটা হলো ক্যাপাসিটর যেটা ভোল্টেজ v1 ও v2 এর মধ্যে যুক্ত তো এখন আমরা ক্যাপাসিটরকেও যুক্ত করবো যার মান 4 ফ্যারাড তো শেষমেশ কি বাকি থাকলো বাকি থাকলো 4 সমীকরণের মান যেটা হলো t সমান শুন্য তে ইনডাক্টার কারেন্টের মান কারণ এখানে যদি তুমি 10 মানটি দেখো দেখবে এটা ভিতরে আসছে এবং যেহেতু এটা নোডের জন্য সমীকরণ ও এটা কারেন্টের মানকে প্রকাশ করছে তো কোনটা বাকি আছে সেটা হলো আমরা বলতে পারি যে ক্যাপাসিটরের ডুয়াল ছিল ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ যেটা হলো 10 ভোল্ট তো ডুয়ালের ক্ষেত্রে এটা হবে ইনডাক্টারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট তো আমরা মনে করতে পারি যে এটা আবার সেই প্রাথমিক ক্ষেত্র কারণ ক্যাপাসিটরের জন্য আমরা ধরে নিয়েছিলাম ক্যাপাসিটরের দুইপ্রান্তের ভোল্টেজ শুরুর দিকে t সমান শুন্য সময়ে তো এখানেও তুমি বলতে পারো যে t সমান শুন্য সময়ে ইনডক্টার কারেন্টের মান এবং মানটি হবে 10 অ্যাম্পিয়ার তো এখন আমরা কিভাবে t সমান শুন্য সময়ে প্রাথমিক কারেন্ট iL কে প্রকাশ করবো সংযোগকে খুঁজে বের করো আবার যদি তুমি বর্তনীর ভোল্টেজ vC কে দেখো যেটা হবে মেশ কারেন্ট i2 এর দিকের বিপরীত তো তার মানে এখন এক্ষেত্রে কারেন্ট অপ্রমান নোড v2 এর ভিতরে যাবে না কিন্তু এটা অপ্রমান নোড v2 থেকে বেরিয়ে আসবে তো সেইজন্য কারেন্ট iLএর দিক এইদিকে এখন এটা হলো সেই বর্তনী যেটা বেরিয়ে এসেছে যখন আমরা মেশ ও নোডাল সমীকরণ বিশ্লেষণ করছি তো এটা কিছুক্ষেত্রে খুব কঠিন যখন তোমার কাছে বেশি নোড ও বেশি মেশ থাকবে তখন তুমি কি করতে পারো তুমি একটা সমতা ব্যবহার করতে পারো যেটা আমরা আলোচনা করেছি যে তুমি এই নির্দিষ্ট বর্তনীটি পেতে পারো আরও বেশি ভ্ল ভাবে এই সমীকরণটি লখার মাধ্যমে এবং তোমাকে সমীকরণটি লেখার প্রয়োজন নেই কারণ তুমি পর্যবেক্ষণের মাধ্যমে ডুয়াল বর্তনীটি তৈরি করবে কিভাবে তুমি করবে এখন প্রতিটি মেশের সঙ্গে আমাদের একটি করে অপ্রমান নোড যুক্ত করতে হবে এবং তার সঙ্গে একটি করে প্রমান নোড তো এক্ষেত্রে কি হবে সেখানে দুটি মেশ আছে বর্তনীতে সুতরাং প্রতিটি মেশের জন্য মনে করা যাক সেখানে একটি নোড আছে উভয় মেশেই এবং সেখানে একটি আলাদা নোড ও আছে তো ধরা যাক সেই ভোল্টেজ গুলি হলো v1 ও v2 তো পর্যবেক্ষণের মাধমেও তুমি বলতে পারো যে সেখানে দুটি অপ্রমান নোড থাকবে কারণ সেখানে দুটি মেশ তৈরি হয়েছে তার সঙ্গে তোমার আরও একটি প্রমান নোড আছে এখন চিত্রে আমরা নোডটিকে প্রতিটি মেশের মাঝখানে রেখেছি এবং প্রমান নোডকে চিত্রে একটি লাইন হিসাবে বিবেচনা করছি অথবা কোনো লুপ যেটা ঐ চিত্রটিকে ঘিরে আছে তো তুমি বলতে পারো সাধারণ নোডের মতো বা তুমি তৈরি করতে পারো নোডগুলির জন্য কারণ এটা যুক্ত করা সহজ তো তুমি প্রমাণকে প্রকাশ করতে পারো যেকোনো রূপে যেমন লম্বা লাইন যেখানে নোড আছে প্রতিটি নোডে কিছু বিভব আছে এখন প্রতিটি উপাদান যেটা যুগ্মভাবে দুটি মেশে আছে সেটা হলো যুগ্ম উপাদান তো এটাকে প্রতিস্থাপিত করা উচিত সেই উপাদান দিয়ে যেটা ডুয়াল পদ প্রদান করে অনুরূপ দুটি নোডাল সমীকরণের সুতরাং এখানে কি হবে এটা হলো সেই উপাদান যেটা দুটি মেশের মধ্যে যুক্ত আছে তো এটার ডুয়াল পদ কি হবে এটার ডুয়াল পদ হবে ক্যাপাসিটেন্স তো তুমি এখানে কি লিখতে পারো তুমি বলতে পারো এটার ডুয়াল পদ হবে ক্যাপাসিটর তো যেহেতু এটা দুটি মেশের মধ্যে যুক্ত আছে নোডালের ক্ষেত্রে এটা দুটি নোডের মধ্যে যুক্ত থাকবে তো তুমি এই দুটি নোডকে একটি ক্যাপাসিটরের মাধ্যমে যুক্ত করতে পারো এরপর কি গাণিতিক রূপ একই থাকবে শুধুমাত্র যদি ইনডাকটেন্স ক্যাপাসিটেন্স দ্বারা প্রতিস্থাপিত হয় ক্যাপাসিটেন্স ইনডাকটেন্স দ্বারা কনডাকটেন্স রোধ দ্বারা রোধ কনডাকটেন্স দ্বারা তারমানে এগুলি একে অপরের ডুয়াল তো তুমি কি করবে এটা তুমি নির্ধারণ করে ফেলেছো এটা হবে ক্যাপাসিটেন্স তো তুমি একটি ক্যাপাসিটর তৈরি করবে এখন 3 ওহম রোধ 8 ফ্যারাড ক্যাপাসিটর ও 5 ওহম রোধ শুধুমাত্র তাদের নিজ নিজ মেশে আছে এরমানে ডুয়াল পদে তারা নিজ নিজ নোডে পরিবাহিত হবে সুতরাং কি হবে তুমি শুধুমাত্র রোধটিকে যুক্ত করতে পারো প্রমান নোডের সঙ্গে এবং এই মানটি রোধ হবে না এটা হবে কনডাকটেন্স যার মান 5 মো অথবা 5 সিমেন্স অনুরূপভাবে এই ক্যাপাসিটরটির জন্য তুমি কি বলতে পারো তুমি বলতে পারো যে এই ক্যাপাসিটেন্সের ডুয়াল পদ হলো ইনডাকটেন্স যার মান হবে 8 হেনরি এবং এটা যুক্ত থাকবে প্রমান নোড ও অপ্রমান নোড v2 এর মধ্যে অনুরূপভাবে এই রোধটির জন্য তুমি কি বলতে পারো তুমি বলতে পারো এটার ডুয়াল পদ হলো কনডাকটেন্স যার মান 3 মো এখন শেষমেশ কি পরে থাকলো পরে থাকলো ভোল্টেজ উৎসের মান তো এক্ষেত্রে এটা আর কিছুই না এটা হলো কারেন্ট উৎস এখন এটার দিক কি হবে কারণ ভোল্টেজের দিক এমন দিকে হবে যাতে করে এটা ধনাত্মক কারেন্ট প্রদান করে তো কারেন্টও এমন দিকে হবে যাতে করে এটা নোডের দিকে যায় তো দিকটি এরকম হবে সুতরাং এইভাবে তুমি খুব সহজেই প্রকাশ করতে পারো সমতুল্যর মান ডুয়াল নেটওয়ার্ক তো আমরা যেটা আলোচনা করেছি সেটা তুমি খুব সহজেই এখান থেকে দেখতে পারো যে এইগুলি হলো সেই মান যেগুলি আমরা দেখেছি এবং এখন এটা প্রমান নোডের সঙ্গে যুক্ত আছে সুতরাং এখন সারাংশ করা যাক আমরা যেটা করেছি উপাদানগুলিতে যেটা শুধুমাত্র একটি মেশে আছে সেটার একটা ডুয়াল থাকবে যেটা প্রকাশ পাবে শুধুমাত্র অনুরূপ নোড ও প্রমান নোডের মধ্যে এখন ভোল্টেজ 2 cos 6t যেটা শুধু মেশ 1 এ আছে তো এটার ডুয়াল হবে কারেন্ট উৎস এবং মানটি হবে 2 cos 6t সুতরাং এটা শুধুমাত্র নোড 1 ও প্রমান নোডে যুক্ত আছে এখন আমরা যেটা দেখলাম সেটা হলো ঘড়ির কাঁটার দিকের ভোল্টেজ উৎস তার মানে এই ভোল্টেজ উৎসটি একটি কারেন্ট প্রদান করে যেটার দিক ঘড়ির কাঁটার দিকে তো এটার ডুয়াল হবে কারেন্ট যেটা অপ্রমান নোডের ভিতরে প্রবেশ করছে এবং 8 ফ্যারাড ক্যাপাসিটরের দুইপ্রান্তের প্রাথমিক ভোল্টেজের ডুয়ালের জন্য ব্যবস্থা রাখতে হবে তো এক্ষেত্রে কি হবে 8 ফ্যারাড ক্যাপাসিটরকে প্রকাশ করা হবে ইনডাক্টারের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার এর মাধ্যমে যেটা হলো ক্যাপাসিটরের ডুয়াল সুতরাং ডুয়াল বর্তনীতে ক্যাপাসিটরের দুই প্রান্তে প্রাথমিক ভোল্টেজ হবে ইনডাক্টারের মধ্যে দিয়ে প্রবাহিত প্রাথমিক কারেন্ট এখন সেটার মান কি হবে এখানে মান হলো vC কারণ এটা কারেন্টের বিপরীত দিকে তো কারেন্ট হবে iL অথবা অন্য ভাবে তুমি বলতে পারো কারেন্ট 10 অ্যাম্পিয়ার কিন্তু এটা হলো অপ্রমান নোড তো এইভাবে কারেন্টের দিক হবে এটা কারণ আমরা মেশ বিশ্লেষণের ক্ষেত্রে যেটা ধরে নিয়েছিলাম এটা তার বিপরীতে কারণ ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ মেশ কারেন্টের প্রবাহকে বাধা দিচ্ছে তো সেইজন্য ডুয়াল কারেন্টের ডুয়াল মান হবে সেই ইনডাক্টারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট যেটা নোড থেকে বেরিয়ে আসছে তো এইভাবে তুলনার মাধ্যমেও তুমি কোনো নির্দিষ্ট বর্তনীর ডুয়াল প্রকাশ করতে পারো এখন একটি উদাহরণ নেওয়া যাক যাতে করে এখনও পর্যন্ত আমরা যেটা আলোচনা করলাম সেটা ভালো করে বোঝা যায় মনেকরা যাক চিত্রে প্রদত্ত একটি বর্তনী যেখানে রোধ ও ইনডাকটেন্স শ্রেণীতে যুক্ত আছে এবং একটি ক্যাপাসিটেন্স আছে একটি রোধ আছে এবং একটি ক্যাপাসিটেন্স এই দুটি নোডের মধ্যে আছে তো বিভিন্ন মেশ কারেন্টগুলি কি তো তুমি বললে এখানে তিনটি মেশ আছে যেটা হলো i1 i2 ও i3 তো মেশ কারেন্ট লেখা বা তার অনুরূপ নোডাল সমীকরণ বের করার থেকে আমরা যেটা করবো সেটা হলো আমরা তুলনা ব্যবহার করবো আমরা দেখবো কোন নির্দিষ্ট বর্তনী উপাদানের কোনটা ডুয়াল এবং তারপর আমরা আঁকবো ডুয়াল বর্তনী তো এক্ষেত্রে ইনডাক্টারের জন্য ডুয়াল হবে ক্যাপাসিটর তো আমরা জানি প্রথমে আমাদের কি করতে হবে আমরা প্রথমে নোডগুলিকে চিহ্নিত করবো তো সেখানে তিনটি নোড আছে কারণ সেখানে তিনটি মেশ ও তারসঙ্গে একটি প্রমান নোড আছে এই মেশ কারেন্ট i1 এর মধ্যে যেটা ইনডাকটেন্সের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এই দিকে যেখানে i2 প্রবাহিত হচ্ছে উপরের মেশ থেকে এইদিকে তো এটার মানে এইগুলি হলো সেই কারেন্ট যেগুলি এই ইনডাক্টারের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে সেটা হবে i1 বিয়োগ i2 তো তারমানে নোডাল ক্ষেত্রে যদি তুমি ইনডাক্টারটিকে ক্যাপাসিটর দিয়ে প্রতিস্থাপিত করো তাহলে ক্যাপাসিটরটি নোড v1 ও v2 এর মধ্যে যুক্ত থাকবে তো এইভাবে আমরা ক্যাপাসিটরটিকে নোড v1 ও v2 এর মধ্যে যুক্ত করেছি অনুরূপভাবে এই রোধটির জন্য কারেন্ট হবে i1 বিয়োগ i2 তারমানে এই রোধটির ডুয়াল হলো কনডাকটেন্স যেটাও নোড v1 ও v2 এর মধ্যে যুক্ত থাকবে তো আমরা এই কনডাকটেন্সকে সমান্তরালে যুক্ত করেছি এই নির্দিষ্ট নোডে এখন যদি তুমি এই দুটি ইনডাক্টার ও ক্যাপাসিটর গুলিকে দেখো দেখবে উভয়েই যুক্ত আছে নোড 1 ও নোড 2 এর মধ্যে কেন কারণ আমরা কারেন্ট i3 কে ধরেছিলাম এইদিকে যেখানে কারেন্ট i2 কে ধরেছিলাম এই দিকে তো এটা দেখাছে যে ইনডাক্টারের ডুয়াল ক্যাপাসিটরটি যুক্ত আছে নোড 2 ও নোড 3 এর মধ্যে অনুরূপভাবে রোধের ক্ষেত্রে ডুয়াল হলো কনডাকটেন্স যেটাও যুক্ত আছে নোড 2 ও নোড 3 এর মধ্যে এখন এরপর যেটা বাকি থাকলো সেটা হলো ক্যাপাসিটেন্স এর মান যেটা বর্তনীর এই দিক ও এই দিকের মধ্যে আছে কোন কারেন্টটি এখানে প্রবাহিত হচ্ছে যদি তুমি দেখো দেখবে এখানে শুধুমাত্র i2 কারেন্ট আছে আর কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না তারমানে ক্যাপাসিটেন্স এর ডুয়াল হলো ইনডাকটেন্স যেটা শুধুমাত্র নোড 2 ও প্রমান নোডের মধ্যে যুক্ত আছে তো সেই জন্য এটা নোড 2 ও প্রমান নোডের মধ্যে যুক্ত আছে তো আমরা এই অংশের সবটা আলোচনা করে নিয়েছি শেষমেশ আমাদের বাকি আছে এই রোধ যেখানে শুধুমাত্র i3 মেশ কারেন্ট প্রবাহিত হচ্ছে তো তার মানে এটা যুক্ত থাকবে এটার ডুয়াল এর সঙ্গে যেটা শুধুমাত্র নোড 3 ও প্রমান নোডের মধ্যে যুক্ত আছে তো এটার ডুয়াল এর কনডাকটেন্স নোড 3 ও প্রমান নোডের মধ্যে যুক্ত থাকবে এখন আমাদের বাকি আছে ভোল্টেজ উৎস তো ভোল্টেজ উৎস ধনাত্মক কারেন্ট প্রদান করবে এই মেশকে তো তারমানে এটার ডুয়াল হবে একটি কারেন্ট উৎস যেটা নোডের ভিতরে আসবে তো সেই জন্য এটার ডুয়াল কারেন্ট উৎস দ্বারা প্রকাশ করা হচ্ছে যার দিক হলো এইদিকে কারণ যদি এটা মেশে ঘড়ির কাঁটার দিকে কারেন্ট প্রদান করে তারমানে তার অনুরূপ ডুয়াল কারেন্ট উৎসের কারেন্ট ভিতর দিকে প্রবাহিত হবে তো বর্তনীটি ব্যবহার করে বা অনুরূপ ডুয়াল ব্যবহার করে তো প্রতিটি উপাদানের জন্য আমরা ডুয়াল বর্তনী আঁকতে পারি এখন পুনর্বিন্যাস করলে চিত্রে দেখানো বর্তনীটি পাওয়া যাবে যেখানে তুমি দেখতে পাবে ক্যাপাসিটেন্স ও কনডাকটেন্স এইদুটি সমান্তরাল উৎস তো এটা হলো v1 এটা হলো v2 ও এটা হলো v3 তারমানে নোড 1 নোড 2 ও নোড 3 ক্যাপাসিটেন্স ও কনডাকটেন্স এইদুটি সমান্তরালে যুক্ত আছে v1 ও v2 এর মধ্যে তো এটাকে এইভাবে প্রকাশ করা হয়েছে এখন v2 ও v3 এর মধ্যে আবার আছে একটি ক্যাপাসিটেন্স ও একটি কনডাকটেন্স তো তুমি এটাকে এইভাবে প্রকাশ করেছো এখন যে উপাদানটি ইনডাকটেন্স সেটা যুক্ত আছে নোড 2 ও প্রমাণ নোডের মধ্যে তো তুমি পেয়ে গেছো এই কনডাকটেন্সটি এবং তারপর আরও একটি ইনডাক্টার আছে যেটা v1 ও v3 এর মধ্যে যুক্ত তো এটা হলো সেই ইনডাকটেন্স যেটা তুমি পেয়েছো যেটা যুক্ত আছে নোড 1 ও নোড 3 এর মধ্যে এবং শেষমেশ নোড 3 ও প্রমাণ নোডের মধ্যে তুমি পেয়েছো একটি কনডাকটেন্স ও কারেন্ট উৎস যেটা যুক্ত আছে প্রমাণ নোড ও নোড 1 এর মধ্যে সুতরাং এই বর্তনীকে তুমি পুনর্বিন্যাস করতে পারো ও প্রকাশ করতে পারো যাতে করে ডুয়াল বর্তনী প্রকাশ করতে কোনো অস্পষ্টতা না থাকে তো মূলত যেটা হলো যে এই বর্তনীটি হলো ঐ বর্তনীর ডুয়াল তো যে গুরুত্বপূর্ণ জিনিসটি এই বর্তনী থেকে বেরিয়ে আসছে সেটা হলো যে বেশিরভাগ বর্তনীর উপাদান যেগুলো শ্রেণীতে ছিল সেগুলি এখন সমান্তরালে রূপান্তর হয়ে গেছে সুতরাং আমরা কি বলতে পারি বিভিন্ন ডুয়াল রাশিগুলি কি রোধ পরিবর্তিত হচ্ছে কনডাকটেন্সে ইনডাকটেন্স L পরিবর্তিত হচ্ছে ক্যাপাসিটেন্সে ভোল্টেজ V পরিবর্তিত হচ্ছে কারেন্ট I তে ভোল্টেজ উৎস হবে কারেন্ট উৎস তার ডুয়াল বর্তনীতে নোড পরিবর্তিত হচ্ছে মেশে তার ডুয়াল বর্তনীতে শ্রেণী পথ পরিবর্তিত হচ্ছে মেশে সমান্তরাল পথে যেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম ওপেন সার্কিট হয়ে যাবে শর্ট সার্কিট KVL হয়ে যাবে KCL এ তার ডুয়াল বর্তনীতে তো এগুলি নিয়ে আমরা প্রাথমিক ভাবে শুরু করেছিলাম আমরা শুরু করেছিলাম মেশ সমীকরণ দিয়ে যেটা আর কিছুই না সেটা হলো KVL এবং তারপর আমরা ডুয়াল বর্তনী তৈরি করেছিলাম KCL সাহায্যে যেটা হলো নোড সমীকরণ এবং সেইভাবে আমরা এই বর্তনীর ডুয়াল বর্তনী তৈরি করেছিলাম তো ডুয়াল বর্তনীর এই আলোচনার সঙ্গে আমরা আজ আমাদের ক্লাস শেষ করলাম তো এই ক্লাসে আমরা আলোচনা করলাম ডুয়াল বর্তনী কি ডুয়ালিটি কি পরবর্তী ক্লাসে আমরা বিভিন্ন নেটওয়ার্ক থিওরেম সম্পর্কে আলোচনা করবো যেমন থেভেনিন'স থিওরেম Thevenin's theorem নর্টন'স থিওরেম Norton's theorem ইত্যাদি ধন্যবাদ